সুতরাং এই মডিউল শেষ করার জন্য আমি একটি শেষ সেট নিয়ে পর্যবেক্ষণ করবো এতক্ষণ যা পড়েছি সেসব একত্রিত করার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে যদি আমাদের মাধ্যম চৌম্বকীয় হয় যার মানে হচ্ছে যদি μ স্থানের ও একটি ক্রিয়া হয় সুতরাং মনে করো আমরা প্রথম সমীকরণ নিয়ে কি করেছিলাম ছাত্র কার্ল আমরা কার্ল নিয়েছিলাম তাই আমরা করেছিলাম এবং সেটা আমাদের দিয়েছিল যাহা একটি অসুবিধা কারণ আমি জানি আমি জানি না তাই আমি যাই পদ্ধতিই ব্যবহার করি আমার পক্ষে সম্ভব হবে না একদম এক ভাবে অনুসরণ করা তাই তোমরা কি মতামত দেবে এখন কি করা উচিত ছাত্র আপনি কি μ গুণ ε নট নিতে পারেন কারণ μ একটি সমীকরণে আছে এবং ε অন্য আরেকটি সমীকরণে আমরা কিভাবে এই দুটি কে এখন দেখব ছাত্র চৌম্বকীয়টা উজ্জ্বল করে এবং এই দুটি মিলিত সমীকরণ আমরা কিভাবে তাদের আলাদা করব উত্তরটা অনেক সহজ একটু ভালো করে দেখো ছাত্র সমাধান করব μ দেওয়া আছে সমাধান করার দরকার নেই ছাত্র আমরা বলেছি μ H এবং H ড্যাশ কিন্তু আমি এখনো ওটার কার্ল জানিনা আমি খালি জানি আমি দ্বিতীয় সমীকরণ ব্যবহার করতে পারব না এই দ্বিতীয় সমীকরণটা হলো সূত্র তুমি যা করবে আমি তাই করতে চাই আমি খালি বার করব সুতরাং আমার কি করা উচিত আমি কি একেবারে প্রথম সমীকরণের কার্ল নেবো নাকি তার আগে অন্য কিছু করব ধরো আমি μ কে অন্য দিকে নিয়ে গেলাম সুতরাং ধরো আমি এটা 1μr μ0করলাম এখন কি আমি কার্ল নিতে পারি দুদিকে নিয়ে আমি পাই 1μr μ0 এবং তারপর এখানে আমি বিকল্প হিসাবে বসাতে পারি অতএব এটা করে আমি বাদ দিতে সক্ষম হয়েছি কারণ পরের পদক্ষেপেই আমি লিখি এবং এখানে আমি বিকল্প হিসাবে এখানে বসাই εr সুতরাং বৈদ্যুতিক ক্ষেত্রে আমি একটি সমীকরণ পেয়েছি যার মধ্যে সব তথ্য আছে যা আমার দরকার প্রদত্ত তথ্যগুলো হলো μr এবং εr তাই আমাকে কি মূল্য ব্যয় করতে হবে ছাত্র এটি একটি খুব সুন্দর সমীকরণ না তাই না এটি একটি খুব অদ্ভুত দেখতে বস্তুর কার্ল এবং আমাদের ভেক্টর ক্যালকুলাসের নিয়ম ব্যবহার করতে হবে এটিকে খুলতে তাই আমাদের যেই মূল্য ব্যয় করতে হবে সেটি হল বিশ্লেষণাত্মক গঠন করতে হবে আলাদা ভাবে সমাধান করার আগে যাহা একটু বেশি জটিল কিন্তু এটি এমন কিছু না যা আমরা করতে সক্ষম হব না খালি বেশি পদ নিয়ে কাজ করতে হবে আগে এটি খুব সহজ ছিল খালি ছিল 2 এখন আমাদের অনেক বেশি পদ আছে কিন্তু ঠিক আছে অতএব আমরা এভাবেই একটি চৌম্বকীয় মাধ্যম নিয়ে কারবার করব এখন আমরা যা করেছি তা হল আমরা এই সমীকরণ গুলো নিয়েছি অনুমান করা যাক আমাদের কাছে একটি চৌম্বকীয় মাধ্যম নেই অনুমান করি আমাদের শুধু মিঁউ নট আছে আমরা একটি সমীকরণ গঠন করেছি যা হেল্মহোল্টজ তরঙ্গের সমীকরণ শুধু এ আমি কি একই জিনিস করতে পারি এ আমি কি 2গঠন করতে পারি আমার কাছে একটা উত্তর আছে সেটি হল হ্যাঁ অতএব আমাকে যদি করতে হয় তাহলে আমাকে এটি করতে হবে এবং যেহেতু মিঁউ নট একটি ধ্রুবক তাই এটি আমাকে 2দেবে কারণ 0 কিন্তু অপর দিকে আমার কি আছে আমি εrপেয়েছি দুঃখিত আমি পুরো জিনিস আবার লিখছি সুতরাং আমার আছে এটি হল εr আমি কি এটি নিয়ে এগোতে পারি যদিও আমি জানি εr আমি হেল্মহোল্টজ সমীকরণ পেতে পারি না এ কারণ আমি εrজানি না আমি শুধু জানি তাই আমি এটিকে সরলীকরণ করতে পারবোনা তাহলে তোমরা এই ক্ষেত্রে কি করবে যদি তোমরা একটি সমীকরণ পেতে চাইতে এ তোমরা কি একই পদ্ধতি ব্যবহার করতে অতএব আমি যা করব তা হল আমি এটি 1εr পাবো এখানে এবং এবং তারপর তোমাদের কাছে আছে একটি j বিভক্ত যা আমি চাইনা মানে যা আমি চাই তা হল কিছু ভাবে সরলীকরণ এখন আমি কার্ল নিতে পারি আমি বাদ দিয়ে এই সমীকরণ থেকে আমাকে এখন মূল্য দিতে হচ্ছে আমার আছে সব জায়গায় j εr ঠিক আছে কিন্তু ওগুলো পদ্ধতি যেভাবে তোমরা এই গঠন পাবে যদি তোমরা সমাধান করতে চাইতে যদি তোমরা Helmholtz সমীকরণ পেতে চাইতে এ অতএব এটি আসলে ফোটোনিক স্ফটিক সম্প্রদায়ে অনেক করা হয়েছে যদি পরে সময় হয় এটির উপর দৃষ্টি আকর্ষণ করবোতবে এটি সাধারণ আমি কিছু বানিয়ে বলছি না মানুষ পদার্থবিদ্যার আলাদা আলাদা ভাগে আলাদা আলাদা ভাবে এটিকে সংকেতে ব্যক্ত করেছেন যাহা সুবিধাজনক সেই অনুযায়ী সুতরাং আমরা পৃষ্ঠ এবং সীমানা অখণ্ড সমীকরণ আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি এবং যেখানে শুরু করে ছিলাম তরঙ্গ আলোচনা করার প্রেরণা নিয়ে এবং পেয়েছিলাম গাণিতিক প্রকাশ হাইগেন এর নীতির আমরা বিলুপ্তির উপপাদ্য ব্যবহার করে অখন্ড সমীকরণ গঠন করি তারপর গুণগতভাবে আলোচনা করি কিভাবে সেগুলো সমাধান করা যাবে পরবর্তী মডিউল গুলোতে আমরা এটি নিয়ে আরো আলোচনা করব অতএব এই প্রসঙ্গে একটি ভালো বই হলো চিউ এর এবং বইটি হলো "waves in fields in inhomogeneous media" অধ্যায় 8 সুতরাং কোন প্রশ্ন আমি জানি এটি এলোমেলো আমি জানি ∇ × কোন ভেক্টর এর সংজ্ঞা এবং আমাকে এটি হিসেব করতে হবে বিশ্লেষণীভাবে না হলে সংখ্যাসূচকভাবে ছাত্র তাই ব্যতিক্রম হলো ওই দুটি সমীকরণ নেওয়া সেখান থেকে ব্যবহার করা হবে সীমানা শর্ত হ্যাঁ ছাত্র সুতরাং কি ছিল অতএব যখন আমরা এগুলো পেয়ে গেছি আমরা এগুলি সমাধান করলে বিলুপ্তির উপপাদ্য ব্যবহার করে ছাত্র হ্যাঁ আমরা সমাধান করি আমরা পাই ∇ϕ · একবার আমরা এগুলি পেয়ে গেলে আমরা ফিরে যাই হাইগেন এর নীতিতে এবং এটির বিকল্প হিসেবে বসাই অতএব আমি এখন এটি জানি আমি এখন এটি জানি আমি যে কোন জায়গায় ক্ষেত্র পাব সুতরাং এটি একটি দুই ধাপ পদ্ধতি